ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এ স্বাগতম এবং আজ আমরা দুটি ভেরিয়েবলের ফাংশনের সীমা মূল্যায়ন নিয়ে আলোচোনা করবো অতএব পূর্ববর্তী বক্তৃতায় আমরা যা দেখেছি যে এই সীমা f x y হিসাবে x y যায় x0 y0 L এর সমান যদি প্রদত্ত বাস্তব সংখ্যার অ্যাপসিলন পজিটিভ হয় আমরা একটি বাস্তব সংখ্যা ডেল্টা পজিটিভ খুঁজে পেতে পারি যেমন f বিয়োগ L এপসিলনের চেয়ে কম সুতরাং এখানে f x y এবং বিয়োগ এর সীমাবদ্ধ মান L এর মধ্যে পার্থক্য একটি নির্বিচারে epsilon এর জন্য প্রদত্ত সংখ্যার জন্য epsilon এর চেয়ে কম যখনই এই x y ডেল্টা পাড়ায় x0 y0 পয়েন্ট এবং আমরা দেখেছি যে এই পদ্ধতিটি যাচাই করতে কার্যকর যে প্রদত্ত সংখ্যা L হল সীমা কিন্তু আমাদের অনুমান করতে হবে যে L সীমা কত সুতরাং আজকের বক্তৃতায় আমরা আরো ব্যবহারিক সমস্যার জন্য দেখবো যে কিভাবে এই L নম্বর পাওয়া যায় এবং এপসাইলন ডেল্টা পদ্ধতির যাচাই করতে এই প্রদত্ত L সংখ্যার ব্যবহৃত হতে পারে সুতরাং যখন একক ভেরিয়েবলের একটি ফাংশন সীমা কথা বলি আমরা দুই পাথ একটি নির্দিষ্ট এখানে x0 বিন্দু x অ্যাক্সিসে ছিল সুতরাং আমরা ডান দিক থেকে এই বিন্দুতে যেতে পারি অথবা আমরা বাম দিক থেকে x0 এই বিন্দু একক পরিবর্তনশীল ফাংশনের ক্ষেত্রে যেতে পারি কিন্তু এখন আমাদের দুই বা ততোধিক ভেরিয়েবলের ফাংশন আছে এই ক্ষেত্রে ধরুন এখানে x axis y axis এবং z axis সুতরাং xy plane এ আমাদের এই ফাংশনের এই ডোমেইন আছে ধরুন আমরা এই Pবিন্দুর কাছে যেতে চাই এই বিন্দুর কাছে যাওয়ার এখানে তাহলে জন্য বেশ কিছু পথ আছে হিসাবে আমরা সীমা পেতে যেকোনো দিক থেকে এবং যেকোনো পথ ব্যবহার করে এই বিন্দুতে যেতে পারি x y এই নির্দিষ্ট বিন্দু P এর কাছে যায় একক পরিবর্তনশীল ক্ষেত্রে আমাদের মাত্র দুটি পথ ছিল সুতরাং আমরা ডান দিক থেকে সীমা এবং বাম দিক থেকে সীমা পরীক্ষা করবো এবং যদি তারা সমান হয় তাহলে আমরা বলবো যে সীমা বিদ্যমান এবং সীমাটি সেই মানের সমান এবং যদি সেই দুটি সীমা ভিন্ন হয় তাহলে আমরা তাকে বলি সীমা নেই এবং এই ক্ষেত্রে আমাদের কাছে অসীমভাবে অনেক পথ আছে একটি নির্দিষ্ট বিন্দুতে যাওয়ার জন্য সুতরাং সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট পথ ধরে একটি সীমা খুঁজে পাওয়া কঠিন এবং বলা যে এটিই সীমা সুতরাং আমি এখানে মন্তব্য করেছি নোট যে এই x y যায় x0 y0 দ্বিমাত্রিক সমতল পয়েন্ট সেখানে জয়েনিং পাথ অসীম সংখ্যা হয় x y এই বিশেষ বিন্দু x0 y0 যেহেতু যদি বিদ্যমান সীমাটি অনন্য হয় তবে সীমাটি সমস্ত পথের সমান হওয়া উচিত তার মানে সীমা Pবিন্দু দ্বারা প্রাপ্ত করা যাবে না একটি নির্দিষ্ট পথ বরাবর এবং ফাংশন fx y এর সীমা খোঁজা যায় যখন x y x0 y0 তে যায় যাই হোক যদি সীমাটি পথের উপর নির্ভরশীল হয় তাই যদি আমরা দুটি ভিন্ন পথ বরাবর খুঁজে পাই যে সীমাটি ভিন্ন তাহলে অন্তত আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সীমা নেই কিন্তু সীমাটি দুটি বা বিভিন্ন পথের সাথে পাওয়া যদিও সেই সীমাটি একই হতে পারে কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না যে সেই নির্দিষ্ট সংখ্যাটি সীমা কারণ অন্য কিছু পথ হতে পারে যেখানে সীমা ভিন্ন হতে পারে সুতরাং এই উপসংহারে বলতে পারি যে কিছু নির্দিষ্ট পথের সীমা সম্ভব নয় কিন্তু আমরা কি এই উপসংহারে আসতে পারি যে যদি আমরা দুটি ভিন্ন পথ খুঁজে পাই এবং সেই পথগুলির মধ্যে সীমাটি ভিন্ন হয় তাহলে আমরা বলতে পারি যে সীমাটির অস্তিত্ব নেই সুতরাং এখন আমরা fx y এর একটি ফাংশনের সীমা খুঁজে বের করার কিছু সম্ভাবনা দেখতে পাব যেমন x y কিছু নির্দিষ্ট বিন্দুতে আসে উদাহরণস্বরূপ বিবেচনা এই উদাহরণে x স্কয়ার y উপর x4 প্লাস y স্কয়ার এবংx y যায় 0 0 বরাবর y সমান x পথ এবং দ্বিতীয় আমরা নিতে হবে আবার একই ফাংশন এবং x y যায় 0 0 এই পথবরাবর y সমান xস্কয়ার সুতরাং আমরা এখানে এই উত্সের কাছে যাওয়ার জন্য দুটি ভিন্ন পথ বেছে নিয়েছি একটি সরলরেখা y x এর সমান এবং দ্বিতীয়টি আমরা এই হিসাবে নিয়েছি যে y কে x স্কয়ার পথের সমান সুতরাং এখানে কিভাবে কি এই ফাংশন সীমা হিসাবে আমরা নিকটে হতে হবে 0 0 এই বরাবর বিন্দু y সমান x স্কয়ার বা y সমান x দুটি ভিন্ন পথ সুতরাং যদি আমরা y কে x এরসমান এখানে নিয়ে যাই আমরা মূলের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই ক্ষেত্রে যখন y সমান x এর সুতরাং আমরা এখানে x স্কয়ার স্থাপন করব এবং তারপর y হবে x আবার সুতরাং আমাদের এখানে আছে x পাওয়ার 4 প্লাস x স্কোয়ার এবং এখন আমরা ধরতে পারি x 0 তে যায় কারণ এই পথ এখন আমরা তা সীমাবদ্ধ করেছি এই বরাবর y সমান x অথবা আমরা এখানে প্রতিস্থাপিত হয়েছে y সমান x সুতরাং এখন আমরা সেই x কে নিয়ে যেতে পারি 0 তে এই সীমার কি হবে সুতরাং এখানে এর সীমা x হয়ে যায় 0 এবং এই x স্কয়ারটি আমরা বাতিল করতে পারি সুতরাং আপনার এখনও আছে x উপরে x স্কয়ার প্লাস 1 এর এবং তারপরে এই সীমাটি 0 তে চলে যাবে সুতরাং এই পথ ধরে y এই সমান সমান x এর রেখা বরাবর যা অরিজিন এর দিকে এগিয়ে আসছে আমরা এই সীমাটি 0 হিসাবে পাচ্ছি এখন যদি আমরা গ্রহণ করি y সমান x স্কয়ার এর সুতরাং এই পথ ধরে আমাদের এই সীমাটি দেওয়া সীমা আছে কারণ সীমা x যায় 0 তে আবার এই পথ y সমান x স্কয়ার এছাড়াও এর মান 0 হয় কিন্তু এই প্যারাবলিক সদৃশ পাথ উল্লেখ করুন সুতরাং এখানে আমাদের x সমান 0 এবং x স্কয়ার y আবার x বর্গ সুতরাং আমাদের x পাওয়ার 4 এবং y স্কয়ার হল x পাওয়ার 4 সুতরাং এই ক্ষেত্রে আমরা যা পর্যবেক্ষণ করেছি কারণ এখানে x পাওয়ার 4 এবং তারপর আপনার এখানে 2 x পাওয়ার 4 আছে সুতরাং এই সীমা মাত্র অর্ধেক হবে সুতরাং এই পথ ধরে আমরা সীমা অর্ধেক পাচ্ছি সরলরেখা বরাবর y সমান x এর সীমা 0 y বরাবর সমান x স্কয়ার এর সীমা অর্ধেক সুতরাং এখন আমরা উপসংহারে আসতে পারি যে এই সীমাটি x y হিসাবে যায় 0 0 x স্কয়ার y এর উপর x 4 প্লাস y স্কয়ার এর অস্তিত্ব নেই এই ধরনের দ্বিতীয় উদাহরণ আমরা সীমা x y নিতে হবে যেটা যায় 0 1 tan ইনভারস y xএর উপর সুতরাং এই ক্ষেত্রে আমাদের আবার এই xy সমতল আছে এবং আমরা 0 1 বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং x 0 y 1 সুতরাং এখানে কোথাও আমরা আবার দুটি পথ নেব আমরা এই y কে ফিক্সড করতে পারি এবং আমরা এই দুটি পথ গ্রহণ করবো কারণ x এই বিন্দুতে ডান দিক থেকে বা বাম দিক থেকে আসে সুতরাং এই পথ ধরে আমরাঠিক করব y কে 1 হিসাবে এবং তারপরে আমরা এই দুটি নির্দিষ্ট পথ ধরে এই সীমাটি গ্রহণ করব বা মূল্যায়ন করব সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা ঠিক করি যাই y কে 1 এর সমান এবং তারপর x এই দিকে এগিয়ে দুটি দিক থেকে 0 এর সুতরাং যদি আমরা বাম দিক থেকে যাই তাহলে x 0 যায় tan ইনভারস 1 xএর উপর সুতরাং আপনি লক্ষ্য করুন যে যদি x নেগেটিভ হয় সুতরাং এখানে x এর উপর এই সমস্ত সংখ্যা নেগেটিভ হবে সুতরাং যেমন x অনন্তের দিকে এগিয়ে যাচ্ছে এই 1 ওভার x মাইনাস ইনফিনিটির কাছে আসবে তাই tan ইনভার্স মাইনাস ইনফিনিটি হবে মাইনাস পাই বাই 2 একইভাবে যদি আমরা এইডান দিক থেকে 0 1 এই বিন্দুর কাছে যাই তাহলে এই ক্ষেত্রে এটি অনন্ত এবং ট্যান বিপরীত অনন্ত হয়ে যাবে সুতরাং আমরা পাই বাই 2 হিসাবে সীমা পাব সুতরাং আমি আবার এই উদাহরণে দেখব আমরা দেখেছি যে দুটি ভিন্ন পথ ধরে আমাদের দুটি ভিন্ন সীমা রয়েছে সুতরাং আমরা যে আবার সীমা এখানে এই উপসংহারে আসতে পারি দেওয়া সীমা x y যায় 0 1 tan inverse y ওভার x বিদ্যমান নয় কারণ এই সীমা পথের উপর নির্ভর করে সুতরাং যদি আপনি এই পরের উদাহরণ দেখেন xy ওভার x স্কয়ার প্লাস y বর্গ এবং x y যায় 0 0তে এই ক্ষেত্রে আমরা মূল বিন্দুর দিকে যায় এবং ফাংশন হয় xy ওভার x স্কয়ার প্লাস y বর্গ সুতরাং আমরা একটি সাধারণ পথ গ্রহণ করি y হল mx এর সমান তার মানে এখানে y হল mx এর সাথে বিভিন্ন m সুতরাং আমরা বিভিন্ন সরলরেখা বরাবর এই বিন্দুতে আসছি সুতরাং এই সরলরেখার নতি ভিন্ন সুতরাং m যেকোন মান নিতে পারে এবং তারপর আমরা এখানে 0 0 বিন্দুর কাছে এই সরলরেখা বরাবর আসছি সুতরাং এই ক্ষেত্রে এখানে এই সীমা কি হবে সুতরাং y আমরা আগের মতো প্রতিস্থাপন করতে পারি y সমান mx এর সুতরাং এখানে আমাদের mx স্কয়ার থাকবে এবং তারপর x স্কয়ার প্লাস m বর্গ x স্কয়ার এবং x স্কয়ার বাতিল হবে এবং আমরা পাব m ওভার 1 প্লাস m স্কয়ার এর সুতরাং আমরা আবার লক্ষ্য করি যে m এরবিভিন্ন মানগুলির জন্য আমরা একটি ভিন্ন সীমা পাচ্ছি অতএব সীমা পথের উপর নির্ভর করে এবং আবার এই সীমাটি বিদ্যমান নেই এই ধরনের সীমা গণনার জন্য একটি বিকল্প পদ্ধতি একটি ভিন্ন কো অর্ডিনেট সিস্টেম ব্যবহার করতে পারে এবং আমরা কার্টেশিয়ান থেকে পোলার কোঅরডিনেটগুলিতে সমন্বয় ব্যবস্থার পরিবর্তন ব্যবহার করতে পারি সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি যে রূপান্তরটি x হল rcos theta এর সমান এবং y হল rsin theta এর সমান সুতরাং এই ক্ষেত্রে আমরা এখন বিভিন্ন কো অর্ডিনেট সিস্টেম এবং পোলার কো অর্ডিনেট সিস্টেম এ কাজ করব সুতরাং এখানে এই সীমা x y যায় 0 0 xy ওভার x স্কয়ার y স্কয়ারকে sin theta cos theta হিসেবে দেওয়া হবে কারণ যদি আমরা এখানে x কে পরিবর্তন করি তাহলে আমরা rcos theta কে প্রতিস্থাপন করবো এবংy হবে rsin theta এবং তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাবে r স্কয়ার এবং এই সীমা x y এ যায় 0 0 সীমা হবে r 0 হিসাবে হলে কারণ পোলার কোঅরডিনেট এ এখন আমাদের এই r এবং এটি থেটা এবং এটি r সুতরাং থিটা থেকে স্বাধীন আমরা যদি r 0 এর কাছে যাই আমরা এই মূল বিন্দুর কাছে অসীমের কাছে যাব সুতরাং এখানে এই সীমা x y যায় 0 0 এই সীমার সমান হবে যখন r 0 তে যায় এবং rcos theta rsin theta ওভার r স্কয়ার এবং এই r বাতিল হয়ে যায় সুতরাং আমরা এই cos theta এবং sin theta পাই সুতরাং আমরা আবার যা পর্যবেক্ষণ করি যে এই সীমাটি থীটার উপর নির্ভর করে সুতরাং যদি আমরা এই সীমায় পৌঁছানোর জন্য একটি ভিন্ন কোণ বেছে নিই অথবা এই পন্থাটি এই মূল বিন্দুতে অবলম্বন করি তাহলে মান ভিন্ন হবে সুতরাং আবার একই অবস্থা যে সীমা কোণ থিটা উপর নির্ভর করে বা এটি পথের উপর নির্ভর করে আমরা বলতে পারি এবং তাই এটি বিদ্যমান নেই কিন্তু আজকের লেকচারে আমরা যা বুঝতে পারব যে অনেক ক্ষেত্রে কো অর্ডিনেট সিস্টেম এই পরিবর্তন খুবই সহায়ক উদাহরণস্বরূপ আমরা বিবেচনা এই সমস্যা x স্কয়ার y উপর x স্কয়ার প্লাসy স্কয়ার এবং যদি আমরা কো অর্ডিনেট সিস্টেম পরিবর্তন করি পোলার সিস্টেমে তারপর তার আগে যেমন প্রতিকল্পন দ্বারা পরিবর্তন আমরা এই লিখতে পারি সীমা x y যায় 0 0 তে x square y over x square y square সমান সুতরাং সীমা আবার r যায় 0 এবং x স্কয়ার হিসাবে r স্কয়ার cos স্কয়ার থিটা y হল r sin theta এবং আমাদের এখানে x স্কয়ার আবার r স্কয়ার cos স্কয়ার থিটা এবং r বর্গ sin বর্গ থিটা এটি হয়ে যাবে r এর স্কয়ার সুতরাং আমাদের সীমা rযায় 0 তে তাই এটি r r এর স্কয়ার বাতিল করা হবে এবং তারপর আমরা cos বর্গ থিটা এবং sin থিটা এবং দ্বারা বিভক্ত r স্কয়ার যা ইতিমধ্যে বাতিল করা হয়েছে সুতরাং r স্কয়ার এবং তারপর এখানে r স্কয়ার সুতরাং এইগুলি বাতিল হয়ে এবং r যায় 0 তে সুতরাং থিটা থেকে স্বাধীন আমরা এখানে থিটা ঠিক করছি না কারণ থিটার মান যাই হোক না কেন আমাদের এখানে একটি ফাইনাইট নাম্বার আছে এবং তারপর r 0 তে যায় তাহলে এটি 0 হয়ে যাবে এই ক্ষেত্রে এই সীমা এখানে 0 সুতরাং কো অর্ডিনেট সিস্টেম পরিবর্তন করে মূল্যায়ন সহজ ছিল এবং আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সীমা 0 সুতরাং থেটার মান নির্ণয় না করে আমরা এই 0 এর দিকে অগ্রসর হলাম এটি পথ থেকে স্বাধীন সুতরাং সেটাই আমি বলেছিলাম যে এইভাবে কো অর্ডিনেট সিস্টেম পরিবর্তন করা খুবই সহায়ক উদাহরণস্বরূপ আমরা এই বিশেষ ক্ষেত্রে দেখেছি কেউ আবার বিভ্রান্ত হতে পারে যে yবরাবর এই বিন্দুতে এসে সমান mx লাইনের সীমা হবে 0 কিন্তু এখানে আমরা পথ ফিক্সড করেছি সুতরাং y হল mx এর সমান এগুলি 0 0 বিন্দুর কাছে আসা সরলরেখা সুতরাং এর দ্বারা y হল mx এর সমান এবং এই যেতে দিলে x কে 0 এআমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে প্রদত্ত সংখ্যা বা প্রদত্ত লিমিট ফাংশনের সীমা কিন্তু এই ক্ষেত্রে কো অর্ডিনেট পরিবর্তন করে সুতরাং এখন আমাদের একটি ভিন্ন কো অর্ডিনেট ব্যবস্থা সমতুল্য কো অর্ডিনেট ব্যবস্থা আছে যেখানে আমরা কিছু স্থির করিনি সুতরাং এখানে যদি এটি থিটা থেকে স্বাধীন হয় তবে আমরা কিছু সংখ্যার দিকে এগিয়ে যাচ্ছি তবে এটি সেই সীমা হবে যা আমরা আরও কিছু উদাহরণে অন্বেষণ করব সুতরাং থিটার উপর কোন নির্ভরতা নেই অতএব এই ক্ষেত্রে সীমা বিদ্যমান এবং সীমা সমান 0 এর সুতরাং এখানে sin inverse x plus 2 y এবং 3 x plus 6 y সুতরাং এটি সমন্বয় ব্যবস্থায় পরিবর্তন না করে আরেকটি পদ্ধতি আমরা এখানে লক্ষ্য করতে পারি যে এটি x প্লাস 2 y এবং এখানেও আবার যুক্তিকে বিপরীত করুন এটি 3 গুণ x প্লাস 2 y সুতরাং আমাদের একই সংখ্যা x প্লাস 2 y এবং এখানে 3 বার x প্লাস 2 y সুতরাং যদি আমরা প্রতিস্থাপন করি x প্লাস 2 y কে একটি নতুন প্যারামিটার হিসাবে একটি নতুন ভেরিয়েবল t হিসাবে তারপরে আমরা এই সীমাটিকে সীমা রূপান্তর করতে পারি limit sin inverse সুতরাং এটি t হিসাবে প্রতিস্থাপিত হয় t এবং তারপর tan inverse তিনবার t এবং সীমা t 0 এর কাছে পৌঁছায় সুতরাং পথ ঠিক না করে এটি আরেকটি সুবিধাজনক উপায় সুতরাং আমরা আবার পথ ঠিক করছি না কিন্তু আমরা এই সম্পর্কটি এখানে প্রতিস্থাপন করেছি x প্লাস 2 y যা এই ফাংশনের সর্বত্র উপস্থিত সুতরাং এখানে এটি x প্লাস 2 y এবং আবার একই কার্যকারিতা ছিল কিন্তু 3 গুণ x প্লাস 2 y যা আমরা t দ্বারা প্রতিস্থাপিত করেছি সুতরাং এটি 3 গুণ হয়ে যায় t এবং এখন আমরা সমস্যাটিকে একক পরিবর্তনশীলের সীমার সমস্যাতে পরিবর্তন করেছি যা আমরা গণনা করতে পারি সুতরাং এই ক্ষেত্রে এটি 0 বাই 0 সুতরাং আমরা LHospital এর নিয়মটি প্রয়োগ করতে পারি যা বলে যে এটি 1 স্কয়ার রুট 1 মাইনাস t স্কয়ার হবে এবং তারপরে এখানে এটি 3 এবং 1 যোগ 9 টি স্কয়ার হবে এবং তারপর সীমাটি 0 এ যাবে সুতরাং এতে কেসটি 0 এ যায় এটি 1 হবে এবং তারপর আমাদের এখানে 3 আছে সুতরাং 1 বাই 3 সুতরাং এই লিমিট হবে 1 by 3 সুতরাং আবার এটি আরেকটি পদ্ধতি যা কিছু ক্ষেত্রে সহায়ক হতে পারে যখন আমরা দুটি ভেরিয়েবলের ফাংশনকে একটি ভেরিয়েবলে পরিবর্তন করতে পারি সুতরাং সীমা নিয়ে কাজ করার বিষয়ে এখন কয়েকটি মন্তব্য সুতরাং যদি সীমা f x y যায় L1 এ এবং x y যায় x0তে L2হিসাবে এই দুটি সীমা দেওয়া হয় তাহলে আমরা এটা বলতে পারি যে fx y এর k গুণ হবে k গুণ লিমিট fx y যখন x y যায় x0 y0 তে সুতরাং এই k একটি ধ্রুবক সুতরাং এই সীমা হবে k গুণ L1 আবার যখন আমরা এই f x y এবং যোগ বা বিয়োগ g x y করি সেখানে আমাদের সীমিত পরিমাণ আছে L1 এবং L2 তখন এই সীমাটি L1 L2 হিসাবেও হবে L1 প্লাস এবং মাইনাস যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস দেখা যাবে এবং যদি এটি এখানে একটি বিয়োগ হয় তাহলে বিয়োগ L2 হবে এখন আমাদের দুই ফাংশন এখানে আছে fx y into gx y সুতরাং এটি L1 এবং L2 এর গুণ হবে আমরা ভাগফল এখানে fx yওভার gx yথাকে এই ক্ষেত্রে যদি এই L2 শূন্য না হয় কারণ আমরা 0 দ্বারা ভাগ করতে পারি না সুতরাং যদি L2 শূন্য না হয় তবে এই সীমাটি L1L2 হিসাবেও থাকবে যদি L2 0 এর সমান না হয় এই কাজের নিয়মগুলির আরও কিছু সাধারণীকরণ আমরা সেখানে কাজ করতে পারি যখন আমাদের সেখানে অসীমতা থাকে সুতরাং যদি এই সীমা f x yহিসাবে x y যায় x0 y0 অনন্ত এবং এখানে এই gx y এর সীমা যখন x y x0 y0 তে যায় এছাড়াও অনন্ত হয় সেক্ষেত্রে আমরা এই দুটি ফাংশন উৎপাদনের এই সীমাটি গণনা করতে পারি f x y g x y এর যেমন x y যায় x0 y0 সুতরাং অনন্ত এবং এখানেও আমাদের আছে প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সুতরাং এই সীমাটিও প্লাস ইনফিনিটি হবে আমরা দুটি ফাংশন যোগ করতে পারেন এবং যেমন সীমা নিতে পারেন x y যায় x0 y0 তে এবং এটি হবে ইনফিনিটি প্লাস ইনফিনিটি যা আমরা জানি এটা আবার ইনফিনিটি সুতরাং এখানে আমাদের সীমা প্লাস ইনফিনিটি আছে এবং g মাইনাস ইনফিনিটির কাছে আসছে কারণ x y যায় x0 y0তে সুতরাং এই ক্ষেত্রে যেহেতু একটি বিয়োগ ইনফিনিটি অন্য একটি প্লাস ইনফিনিটি সুতরাং মাইনাস সাইন দিয়ে গুণটি আবার ইনফিনিটি হবে কারণ এখানে এটি নেগেটিভ একটি প্লাস সুতরাং প্লাস এবং মাইনাস ওয়ান হল মাইনাস ওয়ান এবং তারপর এখানে আমাদের ইনফিনিটি আছে সুতরাং এটি ইনফিনিটি এর দিকে এগিয়ে যাবে যদি আমাদের f x y থাকে যেমনটি ইনফিনিটি এর দিকে যাচ্ছে এবং g x y কিছু সীমাবদ্ধ বাস্তব সংখ্যার দিকে এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা এই ধরনের সীমা f x y plus বা minus g x y যেহেতু এটি ইতিমধ্যেই ইনফিনিটি এবং তারপর আমাদের এখানে g x y সমান L এর সুতরাং কোন ব্যাপার না এখানে এই সংখ্যাটি যতক্ষণ না এটি একটি সীমিত সংখ্যা তারপরে এই সীমাটি কেবল অনন্ত হবে দ্বিতীয়ত যদি আমাদের অসীমতা থাকে এবং তারপর এই সীমা L পজিটিভ হয় এক্ষেত্রে আমরা গুণের নিয়মে যেতে পারি সুতরাং সীমাx y যায় x0 y0 fx y and gx y তে এবং এই গুণ সমান হবে কারণ L এর মান পজিটিভ সুতরাং চিহ্ন পরিবর্তন হবে না এবং এটি প্লাস ইনফিনিটি হবে আরো কিছু সুতরাং এখানে আমাদের আছে f x y ইনফিনিটি এর কাছে যাচ্ছে এবং এই g x y কাছে L এর কাছে যাচ্ছে যা একটি নেগেটিভ সংখ্যা সেই ক্ষেত্রে এই পণ্যটি যেহেতু f x y ইনফিনিটি এর কাছে আসছে গুণটি ইনফিনিটিতে চলে যাবে কিন্তু এই নেগেটিভL এর কারণে এটি বিয়োগ ইনফিনিটি এর দিকে এগিয়ে যাবে এখন যদি f x y অনন্তের কাছে আসে এবং g x y একটি বাস্তব সংখ্যা সীমা একটি বাস্তব সংখ্যা যে ক্ষেত্রে ভাগফল এখানে gx y ওভার fx y সুতরাং এখানে এই f x y ইনফিনিটেতে যাচ্ছে এবং g x y কিছু সংখ্যা L সেই ক্ষেত্রে এই সীমাটি হবে 0 সুতরাং আজ আমরা যা দেখেছি যে সীমা আমরা দুটি ভেরিয়েবলের ক্ষেত্রে সীমা দুটিকে মূল্যায়ন করতে পারি কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে কারণ xy সমতলে এখন আমরা বিভিন্ন দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুর কাছে যেতে পারি যখন একটি পরিবর্তনশীল ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে বাম দিক থেকে মাত্র দুটি দিক ছিল কিন্তু এখন আমরা অসীম অনেক দিক সুতরাং একটি নির্দিষ্ট দিক বরাবর গণনা সীমা সাহায্য করবে না কিন্তু অন্তত যদি আমরা দুটি দিক খুঁজে পাই যেখানে সীমা ভিন্ন তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সীমা একটি সীমা নেই কিন্তু আমরা দুই বা একাধিক পথের সীমা মূল্যায়ন করে শেষ করতে পারি না যদিও সেই সীমাটির বেশ কয়েকটি পথে একই হতে পারে সুতরাং সীমা গণনা তারপর আমরা যা দেখেছি দুটি পন্থা যা একটি পোলার ক অরডিনেট পরিবর্তন করা সহায়ক হবে সেক্ষেত্রে যদি r 0 এর কাছে যায় উদাহরণস্বরূপ যদি প্রশ্নের সীমাটি অরিজিনের কাছে আসে সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি r থিটা থেকে স্বাধীনভাবে 0 এর কাছে আসে সুতরাং তাহলে আমরা যে সংখ্যাটি পাই তা পথের উপর নির্ভর করে না এবং এটি সীমা হবে আরেকটি দৃষ্টিভঙ্গি যা আমরা দেখেছি যে আমরা অনেক পরিস্থিতিতে একটি সংখ্যাকে একটি পরিবর্তনশীল সমস্যায় রূপান্তর করতে পারি এবং তারপরে আমরা সীমা শেষ করতে উদাহরণস্বরূপ LHospital নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং আরেকবার আমরা পরবর্তী লেকচারে আরো দেখতে পাব যে পোলার কোঅর্ডিনেটে পরিবর্তন করা সীমা মূল্যায়নের জন্য সহায়ক কিন্তু আমাদের আবার খুব সাবধান থাকতে হবে যে তখন সীমা নেওয়ার সময় r যখন 0 তে যাবে এটি কোণ থিটার উপর নির্ভর করবে না সুতরাং যদি থিটা থেকে স্বাধীনভাবে আমরা কিছু সংখ্যার কাছে যাই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটি সীমা কিন্তু যদি সেই সীমা থিটার উপর নির্ভর করে তাহলে আবার এটি একটি পথ নির্ভর সীমা এবং অতএব সীমা বিদ্যমান নেই সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলব যে কো অর্ডিনেট সিস্টেম পরিবর্তন করে পোলার কো অর্ডিনেট এবং পরে আরও উদাহরণ দিয়ে আলোচোনা করবো সুতরাং এই বক্তৃতাগুলি প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্সগুলি আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ